ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং কম্পিউটার গ্রাফিক্সের NPTEL অনলাইন সার্টিফিকেশন কোর্সে স্বাগতম আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইআইটি খড়গপুর IIT Kharagpur থেকে রাজারাম লাক্কারাজু আমরা মডিউল নং 3 এবং লেকচার নম্বর 21 আছি এখানে আমরা অর্থোগ্রাফিক প্রজেকশন কভার করবো শেষ দুটি ক্লাসে আমরা শেষ করেছি ভূমিকা জ্যামিতিক কনস্ট্রাকশন এবং কনিক সেকশন সম্পর্কে আমরা এখানে 2 নম্বর মডিউলে অরথোগ্রাফিক প্রজেকশন কভার করবো যেটি 3 নম্বর মডিউল এবং 4 নম্বর মডিউলের জন্য আমাদের পাঠ্যপুস্তক হল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বাই এন ডি ভাট এবং পাঞ্চাল engineering drawing by ND Bhatt and Panchal এবং অন্যান্য প্রফেসর অখিলেশ কুমার মৌর্যকে অরথোগ্রাফিক প্রজেকশনে অনলাইনে দেওয়া চমৎকার মেটেরিয়াল এর জন্য আমাদের আন্তরিক ধন্যবাদ সুতরাং বেশিরভাগ স্লাইডে তথ্য এবং তার কাজ দ্বারা অনুপ্রাণিত এবং তার অনুমতি নিয়ে নেওয়া হয় প্রথম প্রশ্নটি আমরা জিজ্ঞাসা করব একটি অরথোগ্রাফিক প্রজেকশন কি একটি অরথোগ্রাফিক প্রজেকশন হল একটি প্রযুক্তিগত অঙ্কন যেখানে একটি বস্তুর বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিভিন্ন রেফারেন্স প্লেনে প্রাসঙ্গিকভাবে সংশ্লিষ্ট রেফারেন্স প্লেনে লম্ব পর্যবেক্ষণ করা হয় সুতরাং এটি বিভিন্ন মতামত দেখানোর একটি কৌশল বিভিন্ন রেফারেন্স প্লেন যা একটি অনুভূমিক সমতল হতে পারে যা আমরা HP দ্বারা চিহ্নিত করি একটি উল্লম্ব প্লেন যা আমরা VP দ্বারা চিহ্নিত করেছি এবং PP দ্বারা পার্শ্ব বা প্রোফাইল প্লেন চিহ্নিত করেছি এগুলি হল একটি অনুভূমিক সমতল উল্লম্ব সমতল পার্শ্ব বা প্রোফাইল প্লেন হিসাবে বিভিন্ন রেফারেন্স প্লেনগুলি সনাক্ত করার জন্য ইঞ্জিনিয়ারিং অঙ্কনের জন্য আদর্শ নিয়ম একটি অঙ্কনের বিভিন্ন দৃষ্টিভঙ্গি সামনের দৃশ্য হতে পারে যার অর্থ আমরা এটিকে উল্লম্ব সমতলে প্রজেক্ট করতে যাচ্ছি একটি শীর্ষ দৃশ্য অনুভূমিক সমতলে প্রজেক্ট আছে একটি সাইড ভিউ প্রোফাইল প্লেন এ প্রজেক্ট আছে উদাহরণস্বরূপ যদি আমাদের একটি আয়তক্ষেত্রাকার ব্লক থাকে তাহলে আসুন আমরা অক্ষর A সাইড B এবং C কল করি উদাহরণস্বরূপ আসুন আমরা একটি হালকা বাতি নিই এবং আলো জ্বালাই এই প্লেন A যদি আমরা এটিকে একটি শীট প্লেনে প্রজেক্ট করতে যাই তবে এই প্লেনটি একটি উল্লম্ব প্লেন হবে সুতরাং এটিকে আমরা উল্লম্ব সমতল বলি যদি আমরা এটি প্রজেক্ট করি আমরা সেই বস্তুর পেছনের কিছু দেখতে পাই না আমরা বেশিরভাগ ক্ষেত্রে পার্শ্ব জিনিসগুলিও দেখতে পাই না আমরা শীর্ষ ভিউ জিনিসগুলির মতোও কিছু দেখতে পারি না তবে আমরা কি দেখতে পারি আমরা যা দেখতে পাচ্ছি তা হল A যার জন্য আমাদের সেই অবস্থানে থাকতে হবে যদি আমরা সেই বস্তুর উপর একটি উজ্জ্বল আলো রাখি তবেই আমরা A কে দেখতে পাব এই ধরণের জিনিসকে বলা হয় এই সমতলে এই পৃষ্ঠের কোন প্রজেকশন এখানে সমতলটি একটি উল্লম্ব সমতল এবং আমরা যা প্রজেক্ট করছি তা এই দিক থেকে আমরা প্রজেক্ট করছি একইভাবে একই বস্তুর জন্য A B C যদি আমরা এটিকে উপর থেকে দেখতে যাই অথবা উপর থেকে একটি উজ্জ্বল আলো আসার কারণে দেখতে পাই কিন্তু এই সমান্তরাল আয়তাকার জিনিসটির জন্য A B কি তা আমরা দেখতে পাই না যখন আমরা প্রজেক্ট করছি তখন আমরা এই অনুভূমিক সমতলে কি দেখতে পাচ্ছি এই C কে একটি আয়তক্ষেত্রের মত ম্যাপ করা হবে সুতরাং এই বিন্দুটি সেই বিন্দুর সাথে মিলে যায় এটি একত্রিত হয় এটি এখানে মিলিত হয় এবং এটি সেখানে মিলে যায় আলোর কারণে এই দুটি পয়েন্ট আমরা আসলে দুটি পয়েন্টে দেখতে পাই না কিন্তু আমরা কেবল একটি পয়েন্ট যা দেখতে পাব একেই আমরা অনুভূমিক সমতল বলি উপরের দিক থেকে সেই অনুভূমিক সমতলে আমরা দেখছি সুতরাং শীর্ষ দৃশ্য অনুভূমিক সমতলের উপর প্রজেক্ট করে আছে একইভাবে সাইড ভিউ এর জন্য আমরা এটি প্রোফাইল প্লেন বা সাইড প্লেনে প্রজেক্ট করব উদাহরণস্বরূপ এই দিকের দিক থেকে আমরা বস্তুটি দেখতে চাই তারপর আমরা C এবং A তল দেখতে পাচ্ছি না আমরা যা দেখব তা হল অন্য প্লেনে এর প্রজেকশন যাকে আমরা প্রোফাইল প্লেন বলব আমরা একটি আয়তক্ষেত্র B ব্লকের মত কিছু দেখতে পাব এই ধরনের প্রজেকশন যাকে আমরা প্রোফাইল প্লেনের উপর সাইড ভিউ বলব বিভিন্ন দৃশ্য হল একটি সাইড ভিউ ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ বিভিন্ন প্লেন আমরা যাকে আলোকিত করতে যাচ্ছি যাতে আমরা উল্লম্ব প্লেনে সামনের দৃশ্য একটি অনুভূমিক সমতলে শীর্ষ দৃশ্য এবং সাইড ভিউ এই পাশের প্লেন বা প্রোফাইল প্লেনের দিকে তৈরি করতে যাচ্ছি যদি আমরা এই ধরনের প্রজেকশন করি তবে সেই বস্তু সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাব আমরা এই বস্তুর জন্য বিভিন্ন নোটেশন অনুসরণ করি যখন আমরা প্রজেক্ট করছি তখন অঙ্কন শীটে পয়েন্ট লাইন থাকবে সুতরাং কোন দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে আমরা প্রতীকগুলি লক্ষ্য করব উদাহরণস্বরূপ যেকোনো টপ ভিউ যদি আমরা দেখি তবে আমরা এটিকে অনুভূমিক প্লেনে প্রজেক্ট করেছি লাইনের পয়েন্টগুলি a b c d একইরকম ভাবে চলবে বা সম্ভবত 1 2 3 এবং একইরকম এই হিসাবে উল্লেখ করা হয়েছে যদি এটি একটি লাইন হয় তবে আমরা এটিকে b লাইন দ্বারা দেখাই অথবা p q লাইন যেকোনো একটি ছোট হাতের অক্ষরকে আমরা একটি একক দেখাবো যদি এটি দুটি অক্ষরের সাথে যুক্ত হয়ে একটি লাইন হয় a b এর মতো হয় তবে একটি ছোট হাতের অক্ষরকে একটি লাইন হিসাবে অনুসরণ করা হয় যদি এটি সামনের দৃশ্য হয় যা আমরা সাধারণত উল্লম্ব সমতলে অনুমান করি আমরা একটি চিহ্ন ব্যবহার করি ড্যাশ একই ছোট হাতের অক্ষর a যদি এটি একটি লাইন a' b' হয় তবে আমরা এটি নোট করব

যদি একটি অক্ষর থাকে a' b' বা a' এটি ইঙ্গিত করে যে আমরা সামনের দৃশ্যে ⅞সেই শীর্ষ ভিউ ছাড়াই যদি এটি একটি সাইড ভিউ হয় আমরা দুটি প্রাইম নোটেশন দ্বারা দেখাই একই ছোট হাতের অক্ষর কিন্তু দুইটি ইঙ্গিত দেয় যে এটি একটি সাইড ভিউ উদাহরণস্বরূপ আসুন আমরা একটি বস্তু বিবেচনা করি যা আমরা a হয়তো b c d তে দেখাই যদি আমরা দেখিয়ে দেই যে কোন ড্যাশ ছাড়াই এটি নির্দেশ করে যে এটি একটি শীর্ষ দৃশ্য যদি a b c d এর মতো কিছু যদি আমরা দেখিয়ে থাকি তাহলে সেই সামনের দৃশ্য নির্দেশ করে একইভাবে সাইড ভিউ এর জন্য আমরা এটিকে ডাবল হিসাবে দেখাবো অক্ষরের পরিবর্তে যদি আমরা একই ধরনের সংখ্যা ব্যবহার করি তাহলে আমরা অনুসরণ করব পরবর্তী ক্লাসগুলিতে আমরা মাঝে মাঝে সামনে এবং পিছনে প্রায়শই উপরে এবং নীচে দুটি শব্দ ব্যবহার করি এটি নির্দেশ করে যে নীচের যে কোনও লাইন যদি আমরা অনুভূমিক সমতল সংজ্ঞাগুলির জন্য আসি তবে সেই অনুভূমিক সমতলের সম্বন্ধে আমরা সমতলের উপরে বা সমতলের নীচে দেখবো সুতরাং একটি অনুভূমিক সমতলের নীচে এবং তার উপরে সেই বস্তুর রেফারেন্স অবস্থানের অবস্থান সম্পর্কে কথা বলবো যদি সামনে এবং পিছনে কিছু থাকে তবে সেই সমতলের সামনে একটি উল্লম্ব সমতল থাকে এবং সমতলের পিছনে সেই লক্ষ্যটি কতদূর উপস্থিত এটি একটি স্ট্যান্ডার্ড শব্দ যা আমরা ব্যবহার করি এটি ইঙ্গিত করে যে অনুভূমিক সমতল বা উল্লম্ব সমতলের ক্ষেত্র কে আমরা উল্লেখ করছি যেকোনো ছবি বর্ণনা করার জন্য সামগ্রিক দৃষ্টিকোণে আমরা প্রজেকশন ব্যবহার করি এই প্রজেকশনগুলি প্রধানত দুই প্রকার একটি আমাদের সমান্তরাল প্রজেকশন অন্যটি কনভারজিং প্রজেকশন কনভারজিং প্রজেকশন এর ক্ষেত্রে বস্তুগুলি কখনো ছোট দেখায় কখনো বড় মনে হতে পারে কারণ এই বিন্দুগুলি একটি সমতলে একত্রিত হতে চলেছে উদাহরণস্বরূপ যদি আমাদের একটি আয়তক্ষেত্র থাকে যদি আমরা একত্রিত হওয়া প্লেনগুলির দিকে তাকিয়ে থাকি তবে এই সমস্ত কোণগুলি একক বিন্দুতে রূপান্তরিত হবে যদি তাই হয় তাহলে যদি আমরা কোন সমতল তৈরি করি তাহলে বস্তুটি সঠিকভাবে খুব ছোট বস্তু দেখাতে পারে বা প্রপার স্কেলিং ব্যবহার করে এটি খুব বড় বস্তু দেখাতে পারে অন্য ধরনের প্রজেকশন কে সমান্তরাল প্রজেকশন বলা হয় এতে এই বস্তুর আকার সাধারণত পার্সপেক্টিভ ড্রয়িং এর জন্য ব্যবহৃত কনভারজিং ড্রয়িং এ পরিবর্তন হয় আমরা পরবর্তী ক্লাসে এ সম্পর্কে আরও জানব সমান্তরাল প্রজেকশনগুলির জন্য যা আমাদের ইঞ্জিনিয়ারিং অঙ্কন কোর্স এবং মেশিন ডিজাইনিং ধরণের কোর্সগুলির জন্য বেশ সাধারণ সেখানে দুই ধরণের প্রজেকশন বিদ্যমান একটি হল অর্থোগোনাল প্রজেকশন অন্যটি অবলিক প্রজেকশন এই অর্থোগোনাল প্রজেকশনগুলিও দুটি অংশে বিভক্ত প্রধানত মাল্টি ভিউ প্রজেকশন অন্যটি অ্যাক্সোনোমেট্রিক প্রজেকশন মাল্টি ভিউ প্রজেকশনে আমাদের এই ফ্রন্ট ভিউ টপ ভিউ এবং প্রোফাইল ভিউ বা সম্ভবত সাইড ভিউ আছে এইভাবেই একটি সম্পূর্ণ বস্তুকে দুটি ভিন্ন প্লেনে প্রজেক্ট করে উপযুক্ত স্থানে দেখানো হবে ফ্রন্ট ভিউ টপ ভিউ এবং সাইড ভিউ এর মতো কিছু নিয়ে আমরা অরথোগোনাল প্রজেকশনের সাথে যাব অ্যাক্সোনোমেট্রিক প্রজেকশন এবং অবলিক প্রজেকশন এ সম্পূর্ণ বস্তুটি দেখানো হবে তবে একটি সচিত্র চিত্র হিসাবে সুতরাং বস্তুটি সামান্য তির্যক হতে পারে এবং আমরা বস্তুর সমগ্র তথ্য নাও পেতে পারি মাল্টি ভিউ বস্তুতে আমাদের সামনে উপরে পাশের মত ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে সম্ভবত পিছনের দিক থেকে এবং অনেকগুলি দৃশ্য আছে সুতরাং সমগ্র বস্তুটি এই অর্থগোনাল বিশেষ করে মাল্টি ভিউ প্রজেকশনের জন্য দৃশ্যমান হবে আমাদের পুরো কোর্সে আমরা প্রধানত এই মাল্টি ভিউ অঙ্কনগুলিতে ফোকাস করব সুতরাং কোন প্রজেকশন একটি ছবি উপস্থাপন করার জন্য ভাল আসুন আমরা এই অঙ্কনগুলির বিভিন্ন দৃষ্টিকোণ বিশেষ করে প্রজেকশনগুলি দেখি উদাহরণস্বরূপ এখানে একটি মাল্টি ভিউ প্রজেকশন একটি পিক্টোরিয়াল ড্রয়িং এবং একটি পার্সপেক্টিভ ড্রয়িং এর মধ্যে তুলনা করা হয় মাল্টি ভিউ ড্রয়িং এ আমরা এটিকে বিভিন্ন প্লেনে যেমন উল্লম্ব সমতল অনুভূমিক সমতল বা প্রোফাইল সমতলে উপস্থাপন করে বিভিন্ন দৃষ্টিভঙ্গি দেখাই পিক্টোরিয়াল ড্রয়িং এর ক্ষেত্রে এটি একটি দৃশ্যতে বস্তুর 3 সাইড কে উপস্থাপন করে সুতরাং প্রথম তিনটি দ্বিতীয়টি তৃতীয়টির মতো সমস্ত 3 টি দিক 3 টি ভিন্ন জিনিসে বিভক্ত না করে আমরা এটি একটি ছবিতে দেখাই উদাহরণস্বরূপ আসুন আমরা এটিকেও দেখি সমস্ত 3 টি ভিউ পাওয়া যায় কিন্তু যখন আমরা এটিকে শিট এ আঁকছি তখন এটি সামান্য তির্যক হতে পারে বস্তুটি সেই উপরের পৃষ্ঠে আয়তক্ষেত্রাকার হতে পারে কিন্তু যখন আমরা প্রতিনিধিত্ব করছি তখন এটি একটি সমান্তরালগ্রামের মতো দেখতে হয় এই ধরনের জিনিসগুলি এই পিক্টোরিয়াল ড্রয়িং থেকে স্বাভাবিকভাবেই বেরিয়ে আসে যদি এটি আইসোমেট্রিক ড্রইং হয় তবে এটিও একটি প্রকারের পিক্টোরিয়াল ড্রয়িং কিন্তু এই 3 লাইনের উপর ভিত্তি করে আছে বলে আমরা একে আইসোমেট্রিক অ্যাক্সেস বলি এটিকে ভিন্ন অ্যাক্সেসে দেখানোর পরিবর্তে আমরা আইসোমেট্রিক অ্যাক্সেস নামে কিছু ঠিক করি যা একটি উল্লম্ব রেখা নিয়ে গঠিত সম্ভবত এটি উল্লম্ব লাইন এবং অন্য দুটি এর দুপাশে 30 ডিগ্রি স্কয়ার সুতরাং যদি আমরা এটি দেখতে যাই তবে এটি উল্লম্ব লাইন যা 30 ডিগ্রি এবং সেই দিকে 30 ডিগ্রী ধরণের প্রতিনিধিত্ব আমরা দেখতে পাব এই ধরনের জিনিস যদি আমরা তৈরি করতে পারি তবে সেই ধরনের অঙ্কনকে বলা হয় আইসোমেট্রিক অঙ্কন এই উল্লম্ব এবং অন্য দুটির ইন্টারসেকশন একটি ব্লকের নিচের সামনের কোণে থাকবে যেখানে আমরা দেখতে পাব এই পিক্টোরিয়াল ড্রয়িং সম্পর্কে আরো বিশেষ করে আমরা আইসোমেট্রিক অঙ্কন অরথোগ্রাফিক প্রজেকশন সম্পর্কে দ্বিতীয় মডিউলে শিখব একটি মাল্টি ভিউ অঙ্কন পদ্ধতিতে বিভিন্ন ভিউ এবং সঠিকভাবে বস্তুর সম্পূর্ণ বিবরণ উপস্থিত থাকে আমরা কোন তথ্য হারাতে যাচ্ছি না এটি দেখার সময় আমরা কোন বিঘ্ন সৃষ্টি করতে যাচ্ছি না উদাহরণস্বরূপ আপনার সামনে মনিটর যদি আমরা সেই সমতলের সাথে নরমাল হিসেবে দেখি তবে এটি একটি আয়তক্ষেত্রের মতো দেখতে হবে কিন্তু যদি আমরা পাশ থেকে দেখি তবে এটি প্রজেকশন এর মতো দেখতে হবে অথবা এটি একটি সমান্তরালগ্রামের মতোও দেখতে হতে পারে সুতরাং একটি ভিউ প্রজেকশন এর ভিউ মাল্টি ভিউ থাকার মাধ্যমে আমরা সরাসরি প্রতিনিধিত্ব করতে পারি যে এর দৈর্ঘ্য কী প্রস্থ কী উচ্চতা কী এবং এই ধরণের জিনিসগুলি হবে কোনও বিতর্কিত সমস্যা না করেই সুতরাং এটি সঠিকভাবে বস্তুর সম্পূর্ণ বিবরণ আকৃতি এবং আকার দেয় পিক্টোরিয়াল ড্রয়িং এর ক্ষেত্রে এটি আমাদের সরাসরি বস্তুর ভিজ্যুয়ালাইজেশন দেয় যদিও অন্যান্য জিনিসের মাত্রা কমপক্ষে 2 ডি শীটে সামান্য তির্যক হয় পার্সপেক্টিভ ড্রয়িং এর ক্ষেত্রে বস্তুটি বেশি পছন্দ করে যা আমাদের চোখ বোঝে তার মতো দেখায় যদি আমরা এমন একটি বস্তুর দিকে তাকিয়ে থাকি যা আমাদের দিকে সামান্য ঝুঁকে থাকে তাহলে আমাদের দৃষ্টিতে এটি কীভাবে উপলব্ধি হবে আমরা একই ধরনের প্রতিনিধিত্ব করার জন্য আমরা পার্সপেক্টিভ ড্রয়িং পদ্ধতি গ্রহণ করি মাল্টি ভিউ ড্রইং নির্মাণের জন্য সামান্য দক্ষতার প্রয়োজন যার মানে হল বস্তুকে ভিজ্যুয়াল করার জন্য প্রশিক্ষণটি সেই শীটকে ভিজ্যুয়াল করতে সামান্য প্রেরণার প্রয়োজন পিক্টোরিয়াল ড্রয়িং এর ক্ষেত্রে প্রধান আপত্তি হল আকৃতি এবং কোণ এর বিকৃতি ঘটে সুতরাং সবুজ রঙের বিন্দুগুলিতে সুবিধাগুলি দেখানো হয়েছে অসুবিধা বা সমস্যাগুলি লাল রঙের বিন্দুতে দেখানো হয়েছে সুতরাং মাল্টি ভিউ ড্রয়িংয়ের জন্য সবসময় আমরা যে বস্তুটি খুঁজছি সেটিকে শীটের বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে কীভাবে উপস্থাপন করা যায় সে সম্পর্কে সামান্য ইনক্লুশন এর প্রয়োজন পিক্টোরিয়াল ড্রয়িং এর ক্ষেত্রে একটি বৃত্ত যদি আমরা একটি ইনক্লাইন দিকের দিকে তাকিয়ে থাকি তবে এটি একটি ইলিপস এর মতো দেখতে লাগে উদাহরণস্বরূপ এখানে আমরা সেই ধরনের ইলিপ্টিকাল থিম দেখতে পাচ্ছি যেখানে একটি বৃত্ত একটি ইলিপস এর মত দেখাচ্ছে একইভাবে একটি আয়তক্ষেত্র দেখতে একটি সমান্তরালগ্রামের মতো লাগে এই একটি সমকোণ সম্পূর্ণরূপে এর মত দেখায় এই ধরনের সমস্যা পিক্টোরিয়াল ড্রয়িং এর ক্ষেত্রে আসে যদি আমরা পার্সপেক্টিভ ড্রয়িং এর দিকে তাকিয়ে থাকি তবে ড্রয়িং শীটে এটি তৈরি করা কিছুটা কঠিন কারণ এখানে আকার এবং আকৃতির বিকৃতি ঘটে উদাহরণস্বরূপ যদি আমরা সাইকেল চালাচ্ছি বা গাড়ি চালাচ্ছি রাস্তাটি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সমান্তরাল রেখা হওয়ার কথা এগুলি কখনও শেষ না হওয়া লাইন যা যাওয়ার কথা অন্তত সেই রাস্তার সেই স্বল্প সময়ের জন্য কিন্তু যখন আপনি একটি ছবি তুলছেন বা সম্ভবত এই পার্সপেক্টিভ ড্রয়িংটি দেখছেন তখন এই দুটি লাইন দেখে মনে হচ্ছে তারা ইন্টারসেক্ট করতে চলেছে সুতরাং প্রস্থে একটি বিকৃতি দেখা যাবে একটি অঙ্কন শীটে যখন আমরা এই রাস্তা এবং অন্যান্য বস্তুর প্রতিনিধিত্ব করছি তখন মনে হচ্ছে তারা একত্রিত হতে চলেছে সুতরাং এই পার্সপেক্টিভ ড্রয়িংটি এর জন্য এই ধরনের সমস্যা বিদ্যমান কনটেক্সট প্রজেকশন এ একটি বস্তুর বিভিন্ন ভিউ তে বিভিন্ন প্লেন সেই বস্তু সম্পর্কে সবকিছুকে সংজ্ঞায়িত করে সাইজ এবং আকারের বিস্তারিত বিবরণ পাওয়া যায় মূলত দুটি প্লেন ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই প্লেনগুলিকে উল্লম্ব সমতল বলা হয় যা সেই বেসের উল্লম্ব এবং অন্যটি একটি অনুভূমিক সমতল নির্দেশাবলীর উপর ভিত্তি করে যদি এটি x অক্ষ অনুভূমিক সমতলে থাকে যদি এটি y অক্ষ উল্লম্ব সমতলে থাকে তবে আমরা সংজ্ঞায়িত করব অন্য প্লেনটি হল প্রোফাইল প্লেন সেই প্রোফাইল প্লেনটি এই দিকে বা সম্ভবত সেই দিকেও থাকতে পারে এগুলি অতিরিক্ত বিবরণ প্রধান প্লেনে যা আমরা উল্লেখ করছি তা হল উল্লম্ব প্লেন এবং অনুভূমিক প্লেন সাইড প্লেন সবসময় প্রোফাইল প্লেন হয় অন্যান্য প্লেনগুলিকে অক্জিলিয়ারী প্লেন বলা হয় এই অক্জিলিয়ারী প্লেনগুলো অক্জিলিয়ারী উল্লম্ব প্লেন অক্জিলিয়ারী ইনক্লাইড প্লেন এবং প্রোফাইল প্লেন হতে পারে উদাহরণস্বরূপ আসুন এই সহায়ক প্লেনগুলি দেখি সুতরাং অনুভূমিক এবং উল্লম্ব প্লেনে একটি উল্লম্ব এবং অনুভূমিক সর্বদা স্থির থাকে এখন আমরা উল্লম্ব সমতল বা অনুভূমিক সমতল দিয়ে অন্য যেকোনো সমতলকে নিতে চাই আসুন আমরা এই ধরনের প্লেনটি বেছে নিই যেটি ম্যাজেন্টা রঙে দেখানো হয় এই অক্সিলিয়ারি প্লেনটি উল্লম্ব দিকের দিকে সেই অনুভূমিক বেসে উল্লম্বভাবে আছে এটি একটি নির্দিষ্ট কোণ থেকে কিছু থেটা দ্বারা উল্লম্ব সমতলের দিকে ঝুঁকছে যদি আমরা আরো বিস্তারিত ভাবে দেখলে দেখা যায় এই সহায়ক উল্লম্ব সমতলটি অনুভূমিক সমতলে লম্ব উদাহরণস্বরূপ আসুন আমাদের অঙ্কন শীটগুলি দেখি যদি আমি এই ড্রয়িং শিটের কোন বস্তুর প্রতিনিধিত্ব করতে চাই এটাকে আমরা অনুভূমিক সমতল বলি এবং আরও একটি শীট নিয়ে এটিকে লম্ব করে তুলি এবং সেই শীটটিকে আমরা উল্লম্ব সমতল বলি এটি একটি উল্লম্ব সমতল যা অনুভূমিক সমতল দিয়ে 90 ডিগ্রি তৈরি করছে এবং অনুভূমিক সমতল এটি যদি আমরা অন্য কোন সমতল নির্মাণ করতে চাই উদাহরণস্বরূপ আসুন আমরা জ্যামিতি বাক্সটি বেছে নিই উল্লম্ব সমতলটি অনুভূমিকের সাথে 90 ডিগ্রি আমরা উল্লম্ব সমতলের দিকে ঝুঁকে অনুভূমিক সমতল থেকে আরও একটি সমতল তৈরি করতে পারি এই ধরনের প্লেনকে অক্সিলিয়ারি প্লেন বলে সুতরাং আসুন আমাদের প্রেজেন্টেশনে ফিরে যাই একইভাবে অনুভূমিক সমতলের ক্ষেত্রে একটি কোণ সম্বলিত আরও একটি সহায়ক সমতল তৈরি করতে পারে এই উল্লম্ব সমতল অনুভূমিক সমতল স্থির থাকে আরো একটি প্লেন আমরা নিতে যাচ্ছি এবং নাম হল একটি অক্সিলিয়ারি ইনক্লাইড প্লেন সহায়ক উল্লম্ব সমতলটিও ঝুঁকে আছে কিন্তু উল্লম্ব জিনিসের দিকে ঝুঁকেছে আমরা যে নোটেশনটি ব্যবহার করি তা হল এর সহায়ক উল্লম্ব সমতল কারণ এটি সর্বদা অনুভূমিক সমতলের সাথে 90 ডিগ্রী থাকে অন্য প্লেনটি হল অক্সিলিয়ারি ইনক্লাইড প্লেন সুতরাং এই উল্লম্ব শব্দটি এড়ানো হয়েছে কারণ এটি আর উল্লম্ব নয় এটি অনুভূমিক সমতলের সাথে একটি কোণ বিটা তৈরি করে এই অনুভূমিক রেখার উপর ভিত্তি করে সুতরাং এটিকে একটি অক্সিলিয়ারি ইনক্লাইনড প্লেন বলা হয় অন্যটিকে বলা হয় প্রোফাইল প্লেন অনুভূমিক প্লেন উল্লম্ব প্লেন আরও একটি সমতল নিন যা অনুভূমিক সমতল এবং উল্লম্ব সমতল উভয় ক্ষেত্রেই নরমাল তৈরি করে সুতরাং যদি আমরা এই কোণটি পরিমাপ করি তবে এটি 90 ডিগ্রী এবং এই কোণটিও 90 ডিগ্রী হবে সুতরাং এই ধরনের প্লেনগুলিকে প্রোফাইল প্লেন বলা হয় সুতরাং এই লাইন থেকে আমরা জানতে পারি যে প্রধানত প্লেন দুটিভাগে বিভক্ত প্রিন্সিপাল প্লেন এবং অক্সিলিয়ারি প্লেন প্রিন্সিপাল প্লেন সবসময় উল্লম্ব প্লেন হরিজন্টাল প্লেনের মত স্থির থাকে অক্সিলিয়ারি প্লেন পয়েন্ট হল আপনাকে বস্তু সম্পর্কে আরো বৈশিষ্ট্য প্রদান করা জটিল বিবরণ এটি পাশের দিকে কেমন দেখাচ্ছে সম্ভবত যদি একটি ট্যাপার্ড আকৃতি এবং অন্যান্য জিনিস থাকে যা অক্সিলিয়ারি ইনক্লাইড প্লেন বা অক্সিলিয়ারি উল্লম্ব প্লেনে আমাদের আরো সেই বস্তুর বিবরণ দেয় কিভাবে আমরা এই ধরনের অক্সিলিয়ারি প্লেন নির্মাণ করব এটি করার জন্য আসুন আমরা উপলব্ধ দৃশ্যগুলি দেখি উল্লম্ব সমতল এবং অনুভূমিক সমতল থেকে যদি আমরা নেই তাহলে আমরা অনুভূমিক জিনিসের উপর সমান্তরাল সমতলকে 90 ডিগ্রী নিচের দিকে ঘোরাতে পারি আসুন আমরা বিবেচনা করি এটি অনুভূমিক সমতল সম্ভবত এখানে কোনো বস্তু থাকতে পারে যে প্রজেকশন টি আমরা সেই অনুভূমিক সমতলে নিয়ে যাচ্ছি তারপর এই সমতলটিকে 90 ডিগ্রীতে ঘোরান তারপর আমরা এক ধরনের ভিউ পাব সেটাকে আমরা টপ ভিউ বলি উল্লম্ব প্রজেকশন সবসময় সেই উল্লম্ব সমতলে থাকে যা থেকে আমরা একটি সামনের ভিউ পেতে যাচ্ছি আমরা সেই ভিউকেই টপ ভিউ হিসেবে পেতে যাচ্ছি প্রোফাইল সমতলে একটি প্রজেকশন বাছাই করুন প্রোফাইল সমতলকে 90 ডিগ্রীতে ঘোরান সুতরাং আমরা এই প্লেনের সাইড ভিউ তে আছি আসুন আমরা সেখানে আরও বিস্তারিত দেখি উদাহরণস্বরূপ এই অনুভূমিক সমতল প্রজেকশন এর জন্য যদি আমরা এটিকে 90 ডিগ্রী নিচের দিকে ঘোরাই তাহলে আমরা এই অনুভূমিক সমতলটি ড্রয়িং শীটে পাই কারণ ড্রয়িং শীটে 3 মাত্রিক উদ্দেশ্য তৈরি করা সবসময় কঠিন এবং এটি আমাদের সম্পূর্ণ তথ্য নাও দিতে পারে এর পরিবর্তে আমরা এই সম্পূর্ণ বস্তুর তথ্য উল্লম্ব সমতলে অনুভূমিক সমতলে প্রোফাইল সমতলে প্রজেক্ট করি তারপর এই অনুভূমিক সমতলকে আমরা 90 ডিগ্রীতে ঘোরাই যাতে এই উল্লম্ব সমতল প্রজেকশনটি নিম্নমুখী হয় যা থেকে আমরা এই বস্তুটি অনুভূমিক সমতলে পাবো একইভাবে প্রোফাইল প্লেন প্রজেকশন এ যদি আমরা 90 ডিগ্রিতে ঘুরাতে থাকি তবে আমরা একটি সাইড ভিউ পাব এবং এই সাইড ভিউ পাওয়ার কারণ আমরা বস্তুর বাম দিক থেকে দেখছি আমাদের ডান হাতের উপর ভিত্তি করে যদি বস্তুটিকে দেখি তবে বাম দিক থেকে বাম হাতের মতো দেখার চেষ্টা করবো তাই আমরা সেই প্লেনে যা যা পাচ্ছি তা বাম পাশের প্রজেকশন এটাকে আমরা বাম দিকের ভিউ বলি সামনের দৃশ্য স্বাভাবিকভাবেই সেই দিকের দিকে আমরা দেখতে যাচ্ছি উপর থেকে আমরা যা যা দেখতে যাচ্ছি তা উপরের দৃশ্যের উপর অনুভূমিক সমতলে প্রজেক্ট হবে কারণ আমরা 2 ডি শীটের অনুভূমিক দিকের অনুভূমিক সমতলটি দেখাতে পারি না আমরা এটিকে সেই উল্লম্ব সমতলের নীচে তৈরি করি যদি আমরা এই সমস্ত সমতল তথ্য দেখাতে পারি তাহলে প্রজেকশন দৃশ্যগুলি একে অপরের নীচে একসাথে দেখায় সেই ধরনের প্রজেকশন কে ফার্স্ট এঙ্গেল প্রজেকশন বলে সুতরাং সেখানে আমরা উপরে একটি সামনের দৃশ্য নীচে একটি শীর্ষ দৃশ্য এবং বাম দিকে ডানদিকের দৃশ্য উপরে একটি উল্লম্ব সমতল নীচে একটি অনুভূমিক সমতল এই প্রোফাইল সমতল তথ্য থাকবে সেই দিকটাকে আমরা ফার্স্ট এঙ্গেল প্রজেকশন বলি পরবর্তী ক্লাসে আমরা তথ্য বোঝার জন্য প্লেনে বিভিন্ন বস্তুর এই প্রজেকশন সম্বন্ধে আরো জানবো আপনাকে অনেক ধন্যবাদ